বার্ষিক সেল কালচার বা সেল কালচার টেকনোলজির বক্তৃতা ক্রমে আবার স্বাগত আমরা তৃতীয় সপ্তাহে রয়েছি এবং আমরা তৃতীয় সপ্তাহের প্রথম তিনটি লেকচার শেষ করেছি আজকে আমরা চতুর্থ লেকচার শুরু করছি এই অবধি আমরা একটা ফ্যাসিলিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছি কিছু জিনিস আমি হয়তো বলতে ভুলে গেছি সুতরাং তোমরা লেআউটে আরো কোন জিনিস যোগ করতে দ্বিধা করো না তবে আমার মনে হয় আধুনিক সেল কালচার ফ্যাসিলিটিতে কোন কোন জিনিসের প্রয়োজন তার বেশিরভাগটাই আমি আলোচনা করেছি ভবিষ্যতে মাইক্রো ফেব্রিকেশন ল্যাব অন এ চিপ এসব জিনিসের ব্যবহার অনেকটাই বাড়বে সুতরাং এটা একটা অধ্যায় এই কোর্সের পরবর্তী অধ্যায়ে কিভাবে সবকিছুর পরিবর্তন হয়ে চলেছে কিভাবে ইনকিউবেটর ল্যামিনার ফ্লও হুড প্রভৃতির ছোট সংস্করণ বাজারে আসছে এসব বিষয়ে আমরা আলোচনা করব সারা পৃথিবী জুড়ে প্রচুর RD হয়ে চলেছে সুতরাং কিভাবে গবেষণাগারের সেটআপ করতে হবে তার সামগ্রিক আউটলাইন দেওয়ার পর আজকে আমরা যখন আমাদের এই ভার্চুয়াল গবেষণাগার ভার্চুয়াল পৃথিবীতে প্রবেশ করবে তখন আমাদের কি করা উচিত তা জানব যেখানে আমরা ডিস কালচার ভেসেল প্রভৃতি নিয়ে আলোচনা করব কি মনে রাখতে হবে কেমন ভাবে মনে রাখতে হবে তোমার প্রি রিকুইজিট গুলো কি হতে পারে বা দ্রুত গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কী কী ব্যবস্থা নিতে হবে এই সবকিছু নিয়েও আমরা আলোচনা করব আমাদের মধ্যে যাদের সেল কালচারে কাজ করার সামান্য অভিজ্ঞতা রয়েছে বা যারা বায়ো ইঞ্জিনিয়ারিং বায়োলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সায়েন্স গবেষণাগারে কাজ করেছো তোমরা নিশ্চয়ই T70T20 ইত্যাদি ফ্লাস্কগুলো দেখেছো তোমরা যে বিভিন্ন আকারের ভেসেল গুলো দেখেছ আমি সেগুলির সম্পর্কে একটা ওভারভিউ দিচ্ছি তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এটা তৃতীয় সপ্তাহের চতুর্থ লেকচার তোমরা নিশ্চয়ই পাতলা পলিকার্বনেট দিয়ে তৈরি পনেরো মিলিমিটারের স্বচ্ছ ডিশগুলো দেখেছো এর উপরে একটা ক্যাপ রয়েছে ডিশগুলোর ডায়মেনশন প্রায় পনেরো সেন্টিমিটার মত হয় ডিশগুলির উচ্চতা আমি একেবারে সঠিক ভাবে বলছি না তবে এই উচ্চতা প্রায় হাতের আঙুলের দুই করের মধ্যেকার দূরত্বের সমান হয় এর উপরে একটা ঢাকনা দেওয়া আছে ডিশের বেসে কোষগুলো বৃদ্ধি পাচ্ছে তুমি ডিশের অর্ধেক টা মিডিয়াম দিয়ে ভর্তি করলে খুব বেশি মিডিয়াম যোগ করা যাবে না কারণ তুমি চাও না তোমার কোষগুলো এমনভাবে ডুবে থাকুক যাতে তারা ঠিকমতো অক্সিজেন না পায় এই ধরনের ডিস গুলো ছাড়াও তুমি নিশ্চয়ই নব্বই মিলিমিটারের ডিস গুলো দেখেছো এই নব্বই মিলিমিটারের ডিসগুলো আকারে বড় হয় এবং এর উপরে এই ধরনের একটা ঢাকনা থাকে এছাড়াও আছে টি টোয়েন্টি ফ্লাস্ক তুমি নিশ্চয়ই দেখেছো এই ধরনের ফ্লাস্কগুলো পাশের দিক থেকে ফ্লাস্ক গুলোকে এই ধরনের দেখতে লাগে কোষগুলো এই জায়গায় বৃদ্ধি পায় এবং তুমি ফ্লাস্কের এই জায়গা অবধি মিডিয়াম দিয়ে পূর্ণ করো এ ফ্লাস্কগুলো বিভিন্ন ধরনের আকারের হয় ডিসের মত এই ফ্লাস্কেরও একটা বড় সংস্করণ রয়েছে তুমি যদি কোন খুব পুরনো পাঠ্যবই দেখো যদিও এসবের এখন আর কোন অস্তিত্ব নেই বা বেশিরভাগ গবেষণাগারেই এগুলো এখন আর রাখেনা এগুলো একদম প্রথম দিকে ইউনাইটেড স্টেটস এর মেরিল্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ব্যবহার করত তারা পলি কার্বনেট এর পরিবর্তে খুব পাতলা কাঁচ ব্যবহার করত এগুলো কাঁচ দিয়ে তৈরি করা হত তার কারণ আগের ক্লাসেই আমি আলোচনা করেছিলাম যে পদার্থের নিউমেরিক্যাল অ্যাপারচার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোস্কোপ দিয়ে যখন তুমি কিছু পর্যবেক্ষণ করছ তখন অবজেক্টিভের নিউমেরিক্যাল অ্যাপারচার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তাই আগেকার দিনে যখন পলিকার্বনেট এর জন্য ব্যবহার করার মতো উপযুক্ত অবজেক্টিভ ছিলনা তখন তারা এই ধরনের কাঁচের জিনিস ব্যবহার করত এই কাঁচের জিনিসগুলোর পরে আরো এক ধরনের জিনিস এসেছিল যা খুবই মজাদার ছিল তাহলে এই ধরনের পলিকার্বনেটের জিনিস থাকতো এবং নিচে একটা ছোট ছিদ্র করা থাকতো এর উপরে একটা কাঁচের কভার স্লিপ রাখা হতো সুতরাং বেশিরভাগ কোষগুলি কভার স্লিপ এর উপরে বৃদ্ধি পেত এই ছিদ্রটি মাইক্রোস্কোপের মাধ্যমে কোষগুলিকে পর্যবেক্ষণ করতে সাহায্য করত কারণ এই ছিদ্রটি সম্পূর্ণ ফিল্ডটিকে পর্যবেক্ষণ করবার জন্য যথেষ্ট ছিল আরো বড় আকারের ছিদ্রও অনেক ক্ষেত্রে রাখা হতো সুতরাং যেকোনো সেল কালচার গবেষণাগারে তুমি এই ধরনের ভেসেলগুলো দেখতে পাবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো এর পিছনে থাকা বিজ্ঞান যা নিয়ে আমরা কাজ করব আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাবো অনেকে সরাসরি এই ডিসগুলোর বেসের উপর কোষের বৃদ্ধি ঘটাচ্ছে বা কভার স্লিপ এর উপরে কোষগুলো বৃদ্ধি পাচ্ছে এই কভার স্লিপ গুলো বিভিন্ন ডায়মেনশনের হয় এই পাতলা কাঁচের কভার স্লিপ খুবই উপযোগী তুমি এর উপরে কোষ বৃদ্ধি করতে পারো একই রকম ভাবে তোমার কাছে পনেরো মিলিমিটার বা কুড়ি মিলিমিটারের কাঁচের ডিস রয়েছে এবং এছাড়াও টি টুয়েন্টি টি এইট্টি ফ্লাস্কগুলো আছে এখন প্রথম কথা হল তোমাকে বুঝতে হবে তুমি কি ধরনের ভেসেল ব্যবহার করতে চাইছো এই সমস্যার সমাধানের জন্য তুমি দুটো প্রশ্নের সাহায্য নিতে পারো প্রথম প্রশ্ন হল তুমি কি ধরনের কোষ ব্যবহার করছো কোষের ধরন বলতে কোষগুলো অ্যাঢেরিং কোষ নাকি নন অ্যাঢেরিং কোষ তা বোঝানো হচ্ছে উদাহরণ হিসেবে ধরা যাক তোমার এরকম একটা ভেসেল আছে এবং আমি একে এই মিডিয়াম দিয়ে পূর্ণ করেছি এবার আমি এই কোষগুলো দিচ্ছি সুতরাং এরা সাসপেনশন এর উপরে বৃদ্ধি পাবে এই ধরনের কালচারকে সাসপেনশন কালচার বলে যদি এটা সাসপেনশন কালচার হয় তাহলে কোন ব্যাপারই নয় কারণ এতে কোন ধরনের বেস্ ম্যাট্রিক্স এর প্রয়োজন পড়ে না অ্যাঢেরিং কোষগুলো কোনরকম বেস্ ম্যাট্রিক্স ছাড়াই স্বাধীনভাবে বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে আমরা এই ধরনের কোষ গুলো নিয়ে কথা বলছি না কারন আমরা এখন অন্য ধরনের কোষ নিয়ে কাজ করতে চলেছি নন অ্যাঢেরিং কোষের ক্ষেত্রে বেস্ ম্যাট্রিক্স এর প্রয়োজন হয় এবং এই বেস্ ম্যাট্রিক্স বলতে বোঝায় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা ECM এখন তুমি যে ধরনের কোষ ব্যবহার করছ তার জন্য যদি ECM এর প্রয়োজন পড়ে তাহলে তোমাকে ঠিক করতে হবে তুমি কোন ধরনের ECM ব্যবহার করতে চাইছ কারণ এক্ষেত্রেও তোমার কাছে দুটো বিকল্প আছে এ ব্যাপারে বিস্তারিত ভাবে পরে আলোচনা করছি তোমার অ্যাঢেরিং কোষগুলো সরাসরি পলিকার্বনেট বা কভার স্লিপ বা অন্য কিছুর ওপর বৃদ্ধি পেতে পারে সুতরাং এগুলো নিয়ে খুব সহজ পদ্ধতিতে কাজ করা যায় Refer Time1210 আমি সবুজ রং দিয়ে কোষগুলোকে চিহ্নিত করছি এই কোষগুলোকে তুমি সাবস্ট্রেট এর উপরে প্লেট করবে এটা তোমার সাবস্ট্রেট এবং এটা তোমার ডিস যেখানে তুমি কোষগুলোকে প্লেট করতে যাচ্ছ তুমি খুব সামান্য পরিমাণ মিডিয়াম ব্যবহার করবে মিডিয়াম এর পরিমাণ খুবই সামান্য হবে একটা লেয়ারের মত কাজ করবে এবং কোষগুলো এর মধ্যে দিয়ে গড়াবে তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে কোষগুলো সুন্দরভাবে মিডিয়ামের মধ্যে গড়াচ্ছে ডিসটাকে সারফেসের সাথে সমান্তরালে অর্থাৎ একশো আশি ডিগ্রিতে রাখতে হবে সুতরাং ডিসটা কোন দিকে হেলে থাকবে না যে মুহূর্তে তুমি কোষগুলো প্লেট করলে ওই সময়কে t0 ধরা হয় তুমি কতটা ধীরে কোষগুলোকে প্লেট করছো তার উপর নির্ভর করে কোষগুলো দ্রুত বা ধীরগতিতে চলাচল করবে তবে কোষগুলো সব দিকেই একটা নির্দিষ্ট গতি বজায় রাখবে অবশেষে অত্যন্ত মজার ব্যাপার হলো কোষগুলো একসময় ধীরে ধীরে থিতিয়ে যাবে যা তুমি মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারো এখন আমি লাল রং ব্যবহার করছি এখন ধরো কোষগুলো পলিকার্বনেট বা কাঁচের সারফেস এর সাথে আটকে আছে এটা তখনই হবে যখন কোষের উপরিভাগে কোন নির্দিষ্ট চার্জ থাকে তা পজেটিভ বা নেগেটিভ চার্জ যেকোনো হতে পারে এখন উদাহরণ হিসেবে ধরা যাক কোষের উপরিভাগে একটা নির্দিষ্ট ডিগ্রিতে পজিটিভ চার্জ রয়েছে এবং পলিকার্বনেট বা কাঁচ যেটা তুমি ব্যবহার করছ তার উপরিভাগে নেগেটিভ চার্জ আছে সমস্ত পদার্থে কিছু পরিমাণ চার্জ থাকে এই চার্জ অত্যন্ত স্থিতিশীল কিন্তু কিছু পরিমাণ চার্জ সবসময়ই পদার্থের উপরিভাগে থাকবে এখন কোষগুলোর উপরিভাগে পজিটিভ চার্জ রয়েছে তুমি ভাবতেই পারো কোথা থেকে এই চার্জ আসছে কোষের উপরিভাগে বিভিন্ন প্রোটিন এবং পজেটিভ চার্জ যুক্ত আয়রন প্রভৃতি থাকে যা কোষের পজিটিভ চার্জ এর উৎস সুতরাং ধরে নেওয়া যাক কোষের উপরিভাগ পজেটিভ চার্জযুক্ত বা অন্যভাবে ভাবতে পারো যে কোষের উপরিভাগ নেগেটিভ চার্জযুক্ত তখন তোমাকে অন্য ভাবে ভাবতে হবে এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি কোষগুলোর উপরিভাগ পজেটিভ চার্জযুক্ত পজেটিভ নেগেটিভ এগুলো প্রকৃতপক্ষে শুধুমাত্র সিম্বল আসল ঘটনা হল বিপরীত চার্জ যুক্ত বস্তু একে অন্যকে আকর্ষণ করবে এর ফলে দুটো ভিন্ন চার্জ যুক্ত বস্তুর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন সৃষ্টি হবে প্রাথমিকভাবে এই লিংকেজটা খুব একটা শক্তিশালী হবে না দুর্বল লিংকেজ তৈরি হবে প্রথম ইন্টারঅ্যাকশন গুলো ঘটে যাবার পর কিছু অন্য ধরনের ঘটনা ঘটবে এই অন্য ধরনের ঘটনাগুলো কি এই অন্য ধরনের ঘটনাটি হল ইন্টারঅ্যাকশন ঘটে যাবার পর কোষগুলো নির্দিষ্ট কিছু প্রোটিন বা ম্যাট্রিক্স অনু নিঃসরণ শুরু করবে এগুলো আমি গোলাপি রং দিয়ে চিহ্নিত করছি এগুলিকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স মেটেরিয়াল বলে এই মেটেরিয়াল গুলো বিভিন্ন ধরনের প্রোটিন কার্বোহাইড্রেট এবং দীর্ঘ শৃংখল অনু নিয়ে গঠিত যে গুলির কাজ হলো ধরো এই হল তোমার কোষ এবং এখানে সাবস্ট্রেট রয়েছে তোমার কোষগুলো সাবস্ট্রেট এর সাথে প্রথম ইন্টারঅ্যাকশন করবে অর্থাৎ পজেটিভ এবং নেগেটিভ চার্জ এর মধ্যে প্রথম ইন্টারঅ্যাকশন গুলো ঘটবে এর ফলে কোষগুলো একটা জায়গায় থিতিয়ে যাবে এক্সট্রা সেলুলার মেটেরিয়াল গুলো সারফেস এর উপর আটকে থাকে এগুলো এক ধরনের অ্যাংকারিং মলিকিউল আমি এক ধরনের পরীক্ষা করেছিলাম সম্ভবত 2003 বা 2002 বা হয়ত 2001 সালে অত্যন্ত মজাদার পরীক্ষা আমরা কোষগুলোকে প্লেট করেছিলাম এবং এক ধরনের ব্রুট ফোর্স মেথডের মাধ্যমে আমরা কোষগুলোকে দুঘণ্টা 6 ঘন্টা 10 ঘন্টা পরপর তুলে নিচ্ছিলাম এখন কোষ গুলো তুলে নেয়ার পর আমাদের কাছে কি পড়ে রইল যদি তুমি এই ছবিটা দেখো আমরা যদি সারফেস থেকে কোষ গুলো তার পারিপার্শ্বিক পরিবেশ নষ্ট না করেই তুলে নিতে সক্ষম হই তাহলে আমাদের কাছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স পড়ে থাকবে এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সারফেস এর উপর জমে আছে এখন এই অবস্থায় যদি তোমার কাছে এক্সট্রা সেলুলার মাট্রিক্স প্রোটিনের উপযুক্ত অ্যান্টিবডি থাকে যারা অ্যান্টিবডি সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে বলছি অ্যান্টিবডি বলতে বোঝায় মনে করো আমার কাছে একটা নির্দিষ্ট অনু রয়েছে এবং এমন একটি অপর পদার্থ রয়েছে যা অত্যন্ত নির্দিষ্টভাবে ঐ অনুটির সাথে যুক্ত হতে পারে এই পদার্থ গুলিকে অ্যান্টিবডি বলে আমি তোমাদেরকে খুব সাধারন ভাবে বোঝাবার চেষ্টা করলাম তোমাদের কাছে যদি অ্যান্টিবডি থাকে তখন আমরা কি দেখব আমরা এতটাই গভীরে গেছিলাম আমার মনে হয় প্লেটিং করার প্রায় সাথে সাথেই আমরা প্রায় এক ঘন্টা অতিবাহিত করেছিলাম প্লেটিং এর সাথে সাথেই তুমি সারফেস এর উপরে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের চিহ্ন দেখতে পাবে অন্যথায় সারফেসে শুধুমাত্র পলিকার্বনেট ছাড়া আর কিছু থাকত না সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে পজেটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে প্রাথমিক ইন্টারেকশন হচ্ছে তার ফলে কোষের নিউক্লিয়াসে যেখানে ডিএনএ থাকে সেখানে সংকেত প্রেরিত হচ্ছে যা ডিএনএ কে বলছে ভাই আমার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিনের প্রয়োজন এরপর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন তৈরি হবে এবং নিজেকে সারফেস এর সাথে অ্যাংকার করবে সুতরাং ভাবোএকটা ছোট ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন ডিএনএ কে তার কাজ করতে বাধ্য করে এর ফলে এই পুরো ঘটনাটি কে সারফেস বায়োকেমিস্ট্রি বা সারফেস সেলুলার বায়োলজির প্রেক্ষিতে এক সম্পূর্ণ অন্যভাবে দেখতে পাওয়া যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কোথায় এই সবকিছু যাবে এবং এছাড়াও গুরুত্বপূর্ণ হল যে কেন আমাদের শরীরের কিছু কোষ এ ব্যাপারে আসার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন হয় এর মানে হলো ধরা যাক এখানে পাঁচটি বিভিন্ন ধরনের ইসিএম কমপ্লেক্স আছে এখন প্রত্যেক ধরনের কোষের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ নয় যে তারা প্রত্যেকে এই পাঁচ ধরনের ইসিএম কমপ্লেক্সগুলোই ব্যবহার করবে কেউ হয়তো দুই ব্যবহার করছে আবার কেউ এক তিন বা কেউ পাঁচ ব্যবহার করতে পারে এখন ধরা যাক তোমার কাছে এমন পরিস্থিতি রয়েছে যেখানে দুই ধরনের কোষ পাঁচ ধরনের ইসিএম কমপ্লেক্সকেই ব্যবহার করে তখনও তুমি আলাদা করতে পারবে কারণ তারা সেগুলিকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করবে তারা হয়তো এক নম্বর কে বেশি পরিমাণে নিঃসরণ করবে দুইতিনচারপাঁচের তুলনায় অথবা তারা হয়তো দুই এবং তিন কে বেশি পরিমাণে নিঃসরণ করবে একচারপাঁচের তুলনায় সুতরাং বিভিন্ন রকম ভাবে তারা এই কাজ করতে পারে কিন্তু এর ফলে আমরা একটা অত্যন্ত আকর্ষনীয় বিষয় জানতে পারছি তা হলো এক্সট্রা সেলুলার মেট্রিক্স প্রতিটা কোষের জন্য নির্দিষ্ট হয় প্রত্যেকটা কোষ ইউনিক এক্সট্রা সেলুলার মেট্রিক্স নিঃসরণ করে পরবর্তী ক্লাসেও আমি এই গল্প চালিয়ে যাব ইন্টার একশন বলতে কী বোঝায় এবং এর ইম্প্লিকেশন কি ইত্যাদি আজকে এখানেই শেষ করছি